ইন্ডাকশন মোটরের কার্যনীতি বা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এর অপারেশন ফ্যারাডের সূত্রFaraday's Law এবং কন্ডাক্টর এর উপর লরেন্টজ বল প্রয়োগের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এখন ধরুন l দৈর্ঘ্য বিশিষ্ট একটি কন্ডাক্টর আছে এবং একটি মই তৈরি করেছে এবং উভয় পাশে দুটি বার সংযুক্ত হয়েছে সুতরাং সে ক্ষেত্রে সমস্ত উপকরণ পরিচালনা করা হয় এখন ধরুন এই পরিবাহীর উপরে একটি স্থায়ী চুম্বক স্থাপন করা হয়েছে সুতরাং এখন যদি এটি A হয় এবং এটি B হলে এই কন্ডাকটরের দৈর্ঘ্য হবে l এবং এই B ফ্লাক্স এর ফ্লাক্স ঘনত্ব E1 হবে কন্ডাকটর এই চুম্বকটিকে এই হাতের দিকে B গতিতে টেনে আনলে ফ্লাক্সটি কেটে যাবে সুতরাং একটি ভোল্টেজ E B এই ফ্লাক্সের ঘনত্ব B এর কারণে কী ঘটবে সুতরাং একটি ভোল্টেজ E B l V প্ররোচিত করবে সুতরাং সেক্ষেত্রে কী ঘটবে যখন কারেন্ট এর স্রোত এই অর্ধেক কন্ডাক্টর দিয়ে অবিলম্বে প্রবাহিত হবে তখন এটিকে এর মাধ্যমে পরিবাহী বলা হবে তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে এই মইটা ধরে রাখছে এটাকে নড়তে দিচ্ছে না কিন্তু এটাকে মুক্ত করে দিলে কী হবে সেই মইটিও সরে যাবে এবং চুম্বকের দিকে যে দিকে চুম্বক চলে যাচ্ছে তা চুম্বকটিকে হাতের দিকে নিয়ে যাচ্ছে এবং এই পরিবাহী এবং চুম্বকের মধ্যে খুব সামান্য ব্যবধান রাখবে সুতরাং সেই ক্ষেত্রে সেই মইটিও সেখানে সরে যায় সেই চুম্বক এবং সিঁড়ির মধ্যে একটি আপেক্ষিক গতি থাকবে সুতরাং অবশেষে সেই ভোল্টেজ E ও হ্রাস পাবে এবং কারেন্টও হ্রাস পাবে সুতরাং এটি থেকে শুধুমাত্র এই ধারণা থাকে যে শুধুমাত্র ইন্ডাকশন মেশিনের নীতিতে কট হ্যাট আছে কিভাবে এটি ঘোরে কারণ এটি একটি সেলফ স্টারটিং তাই আমরা এটিতে পরে আবার ফিরে আসব সুতরাং এই ক্ষেত্রে এই চিত্রটি একটি বই থেকে নেওয়া হয়েছে সুতরাং এই ক্ষেত্রে 4টি জিনিস ঘটবে প্রথমত ভোল্টেজ E B l V হয় এটির পরিবাহীতে আবেশিত হবে যখন এটিকে ফ্লাক্স দিয়ে ভাগ করা হয় তাই এটি ফ্যারাডের সূত্রFaradays Law এখন আবেশিত ভোল্টেজ অবিলম্বে একটি কারেন্ট তৈরি করে যা কন্ডাক্টরের শেষ দণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং অন্য কন্ডাক্টরের মধ্য দিয়ে ফিরে আসে সুতরাং কারেন্ট I2 উভয় পাশে থাকে এবং কারেন্ট বহনকারী পরিবাহী স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকার কারণে এটি একটি যান্ত্রিক শক্তি অনুভব করে যাকে লরেন্টজ বল বলা হয় এবং এই বল সবসময় চৌম্বক ক্ষেত্রের সাথে কন্ডাকটরকে টেনে আনতে একটি নির্দিষ্ট দিক দিয়ে কাজ করে এখানে পরিবাহী মইটি মুক্ত ভাবে মুভ করতে পারে যাইহোক এটি গতি বাড়ানোর সাথে সাথে কন্ডাক্টর কম দ্রুত কাটবে কারণ আপেক্ষিক গতি হ্রাস পাবে যার ফলে আবেশিত ভোল্টেজ E এবং কারেন্ট হ্রাস পাবে ফলস্বরূপ কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল শক্তিও হ্রাস পাবে সুতরাং যদি মইটি চৌম্বক ক্ষেত্রের গতিতে চলে যায় তাহলে প্ররোচিত ভোল্টেজ E কারেন্ট I এবং বল সবই 0 হবে কারণ আপেক্ষিক গতি ও 0 হবে সুতরাং একটি ইন্ডাকশন মোটরে মইটি একটি স্কুইরেল কেজ তৈরির জন্য ঘেরা থাকে এটিকে এখানে শুধু ধরে রাখলেই মনে হয় একটা সিঁড়ির মত দেখাবে যাকে স্কুইরেল কেজ বলে এবং চলমান চুম্বক রোটেটিং ফিল্ড দ্বারা রিপ্লেসড হয় সুতরাং এখানে এই চিত্রটি ব্যাখ্যার উদ্দেশ্যে আমরা একটি চলমান চুম্বক নিয়েছি কিন্তু ইন্টারঅ্যাকশন মেশিনকে একটি 3 ফেজড চৌম্বক ক্ষেত্রে বা ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র বলা হবে আর এই মইটি ঘেরাও করলে স্কুইরেল কেজ এর মতো দেখাবে তাই এই উদাহরণটির জন্য এই চিত্রটি নেওয়া হয়েছে সুতরাং এই ক্ষেত্রে এটিকে একটি ইন্ডাকশন মোটরের মতো দেখায় এখানে মইটি আবদ্ধ থাকে বা নিজেই একটি স্কুইরেল কেজ তৈরি করে এবং চলমান চুম্বকটি রিপ্লেসড হয় একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র দ্বারা সুতরাং ক্ষেত্রটি আসলে 3 ফেজ কারেন্ট দ্বারা তৈরি হয় যা স্টেটর উইন্ডিংয়ে প্রবাহিত করে সুতরাং এখন এটি একটি পরিকল্পিত চিত্র এই চিত্রটি একটি বই থেকে নেওয়া হয়েছে সুতরাং এই বাহ্যিক বৃত্ত এই অংশটি আসলে স্টেটর অংশ সুতরাং এই অংশটি এখানে এটি তৈরি করে এটিকে আসলে রটার অংশ বলে এবং স্টেটর এবং রটারের মধ্যে যে ছোট ব্যবধানটি রয়েছে সেটিকে এয়ার গ্যাপ বলা হয় একইভাবে এটি অভিন্ন তাই মেশিনের রেটিং এর উপর নির্ভর করে বলা হয় এটি 0424 মিলিমিটার হতে পারে বা মেশিনের রেটিং এর পরেও পরিবর্তিত হতে পারে সুতরাং এখন এটি isA B এবং C এটি আসলে 3 টি পর্যায় রয়েছে সেখানে ABC 3 ফেজ এর তাই এটি পরিকল্পিতভাবে দেখানো হয়েছে একইভাবে রটারের ভিতরেও এমন কিছু দেখতে পাওয়া যায় যা আসলে সরাসরি T TL TL এখন বিরক্ত করার দরকার নেই কারণ আমরা কেবলমাত্র মৌলিক জিনিসটি দেখতে পাব এইগুলিকে 3 ফেজ টার্মিনাল বলে A B C সেখানেও 3 ফেজ টার্মিনাল আছে এটি একটি বারের সাথে সংযুক্ত থাকে যাকে বলা হত অসীম বার যেখানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি স্থির থাকে সুতরাং অসীম বার কি এখন বিরক্ত করতে হবে না অ্যাস্যুটটি 3 ফেজ সরবরাহ বা ভোল্টেজের সাথে সংযুক্ত থাকে এবং ফ্রিকোয়েন্সি স্থির থাকবে সুতরাং n আসলে এটি রটারের গতি এবং n হল সেই গতি যাকে ঘূর্ণায়মান ক্ষেত্র বলে এখন 3 ফেজ সিঙ্গেল ফেজড সার্কিট যখন আমরা অধ্যয়ন করছি আমরা ns খুঁজে বের করার চেষ্টা করছিলাম এখানে 3টি জোড়া খুঁটির বিবেচনা করা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা সূত্র নেব যে সিঙ্ক্রোনাস স্পীড সমান 120f PP হল খুঁটির সংখ্যা উদাহরণস্বরূপ যদি f ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয় এবং P বলুন 4 পোল মেশিন যে P 4 শুধুমাত্র মেরু জোড়ার প্রশ্ন নেই সুতরাং ns 120 50 4 সুতরাং এটি 1500 RMP হবে দেখুন ইন্ডাকশন মেশিনটি কি নামে পরিচিত যেটি সাধারণত এটি P P বা 3 পোল 4 পোল মেশিন হবে সুতরাং সেক্ষেত্রে এর গতি পরে দেখা যাবে এটি মোটর হিসাবে কাজ করে কিনা এটি গতি 1500 RMP এর কম হবে এবং যদি এটি উত্তর জেনারেটর হয় তবে এটি 1500 RPM উপরে হবে আমরা ইন্ডাকশন জেনারেটর সম্পর্কে মোটর সম্পর্কে সামান্য আলোচনা করব না এবং সাধারণত আমরা এটি একটি 4 পোল মেশিন কিন্তু চৌম্বক ক্ষেত্র খুঁজে পাব কিন্তু 3 ফেজ ম্যাগনেটিক ফিল্ডে সিঙ্ক্রোনাস গতিতে ঘোরানো হয় NS যা সেফটি পিন 100 RPM হয় উদাহরণস্বরূপ এই n সেখানে এটি রটারের গতি যা সিনক্রোনাস গতি ns থেকে কম হবে তাহলে এখন এখানে কি হবে সুতরাং চিত্রে দেখানো হিসাবে 3 ফেজের জন্য স্টেটর এবং রটার উভয় ক্ষত সহ একটি নলাকার রটার মেশিন বিবেচনা করুন এটি এই উপরের অংশটি একটি স্টেটর এবং ভিতরে বৃত্তটি রটার এবং এর মধ্যে এয়ার গ্যাপ রয়েছে এখন প্রাথমিকভাবে রটার ঘুরতে ঘুরতে খুলতে এবং স্টেটরটিকে একটি অসীম বারের সাথে সংযুক্ত হতে দিন তার মানে রটার খোলা সার্কিট এটি শর্ট সার্কিট নয় আমাদের বোঝার জন্য প্রথমে রটার ওপেন সার্কিটেড এবং এটি এবং স্টেটর একটি সরবরাহের সাথে সংযুক্ত যেখানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি উভয়ই স্থির থাকে স্টেটর কারেন্ট এয়ার গ্যাপে একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র স্থাপন করে যা স্টেটর উইন্ডিং এ EMF ইন্ডুসিং সিঙ্ক্রোনাস গতিতে চলে যা স্টেটর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স নগণ্য বলে ধারণার অধীনে টার্মিনাল ভোল্টেজের ভারসাম্য বজায় রাখে এখন সরবরাহের সাথে সাথে যখন স্টেটর টার্মিনালকে একটি ভোল্টেজের সাথে সংযুক্ত করা হয় তখন সরবরাহ ভোল্টেজ হয় সুতরাং স্বাভাবিকভাবেই সেই ভোল্টেজটি স্টেটর উইন্ডিং কে আবেশিত করবে এটি একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা একটি সিনক্রোনাস গতিতে ঘোরে যা ns বলে সুতরাং এই F1 আসলে স্টেটর mmf বা F1 দেওয়া হয়েছে তাই নির্বিচারে নেওয়া হয় কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটি একটি সিনক্রোনাস গতিতে ঘূর্ণায়মান একটি ns আসলে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেক কিছুই দেখা যায় না চৌম্বক ক্ষেত্রের মতো এটি অনুভব করতে পারে কিন্তু ভোল্টেজ কারেন্টকে কল্পনা করতে পারে না তরঙ্গ আকারে অন্যান্য জিনিস দেখতে পারে তবে এটি অনুভব করতে পারে শুধুমাত্র সেই তরঙ্গের রূপটি দেখতে পারে সুতরাং একটি ফ্লাক্সও এটি দৃশ্যমান কোয়ান্টিটি নয় সুতরাং একইভাবে এখানে আমরা ইতিমধ্যেই তাদের তরঙ্গকে প্যাটার্ন আকারে দেখতে পেয়েছি কিন্তু চোখ দেখতে পারে না যে এটি কেমন সুতরাং তাই এই ক্ষেত্রে স্টেটর কারেন্ট বাতাসের ফাঁকে একটি ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র সেট আপ করে যা স্টেটর উইন্ডিংয়ে EMF সিনক্রোনাস গতিতে চলে যা F1দেখিয়েছে এখন কোনটি স্টেটর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স নগণ্য বলে ধরে নিয়ে টার্মিনাল ভোল্টেজের ভারসাম্য বজায় রাখে এখন সেই রটার ঘূর্ণায়মান ক্ষেত্রটিও রটার উইন্ডিংয়ে emf প্ররোচিত করে কারণ রটারও সেখানে রয়েছে সুতরাং ক্ষেত্রটি ঘূর্ণায়মান হয় তাই এটি রটার উইন্ডিংয়ে emf প্ররোচিত করবে তবে কোনও রটার কারেন্ট প্রবাহিত হতে পারে না কারণ আমরা রটারটি ওপেন সার্কিটেড সুতরাং রটার emf ফ্রিকোয়েন্সি অবশ্যই f যেহেতু রটার ঘোরে না তাই রটারের emf এর ফ্রিকোয়েন্সিও f হবে যেহেতু রটার mmf F2 0 কারণ রটার ওপেন সার্কিট করা তাই কোন কারেন্ট দেখা যাচ্ছে না সুতরাং এই পর্যায়ে রটার mmf F2 0 তার মানে এই ডায়াগ্রামটি যে নির্বিচারে এটি তৈরি করা হয়েছে F2 0 এ সুতরাং এই ক্ষেত্রে কোন টর্ক তৈরি হয়নি এবং রটারটি স্থির থাকে এখন মেশিনটি শুধুমাত্র একটি ট্রান্সফরমার হিসাবে কাজ করে যেখানে স্টেটরকে আমরা একটি প্রাথমিক ট্রান্সফরমার বলি এবং রটার সেকেন্ডারি বলে সেকেন্ডারি emf থাকে তাদের মধ্যে ঘূর্ণায়মান চৌম্বকীয় ফ্লাক্স প্রবর্তিত হয় স্থির টাইভারিং ফ্লাক্স এর পরিবর্তে একটি সাধারণ ট্রান্সফরমারের মতো প্রবাহ আমরা ট্রান্সফরমার দেখেছি ধরুন pi pi maxsine ω T সুতরাং তবে এখানে এটি একটি যা সাধারণ ট্রান্সফরমারের মতো একটি স্থির পরিবর্তিত ফ্লাক্স ছিল কিন্তু এখানে এটি একটি ঘূর্ণায়মান ম্যাগনেটিক ফ্লাক্স হয় কারণ এটি স্টেটর উইন্ডিংকে 3 ফেজ সাপ্লাই দিচ্ছে এখন রটারটি স্টেশনারী রাখা যাক যা ঘূর্ণন থেকে অবরুদ্ধ এখন রটার খোলা সার্কিট নয় এটি শর্ট সার্কিট করা হয় তবে রটারটিকে ঘুরতে দেওয়া হয় না এবং রটারের উইন্ডিং শর্ট সার্কিট করা হয় এই ক্ষেত্রে রটারটি এখন 3 ফেজ কারেন্ট বহন করে যা mmf F2 তৈরি করে এবং গতির সাথে স্টেটর ফিল্ড হিসাবে অভিমুখে ঘোরে এখন এখানে যদি ডায়াগ্রাম থাকে তবে এটি আমার F2 কিন্তু এখানে রটারের ক্ষেত্রে ns n বা স্টেটরের ক্ষেত্রে ns দেওয়া হয়েছে সুতরাং যখন রটারকে ঘুরতে দেয় না তাই এই F2 এবং ns এর আসলে কি ঘটবে যখন mmf এর গতি বৃদ্ধি পাবে স্টেটরের সাপেক্ষে এটা শুধু ns হবে কারণ আমরা রটারকে ঘোরানোর অনুমতি দিচ্ছি না কিন্তু যত তাড়াতাড়ি রটারকে এর মধ্যে ঘোরার অনুমতি দেবে ততই ns n হবে কারণ এটির রটারের সাপেক্ষে আপেক্ষিক গতি থাকবে সুতরাং এই ক্ষেত্রে রটারকে এখন স্থির রাখা যাক এবং রটার ওয়াইন্ডিং শর্ট সার্কিট করা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে রটারে mmf থাকবে তাই কিন্তু স্টেটর ফিল্ড হিসাবে সাস্পিড এর সাথে আমরা রটারকে ঘোরাতে দিচ্ছি না এখন F2 যেমন ট্রান্সফরমার এর রিঅ্যাকশন কারেন্ট প্রবাহিত করে বাসবার বন্ধনী থেকে স্টেটর যা লেখাই হোক না কেন শুধু দেখুন এটি এমন যে প্রতি মেরুতে ফ্লাক্স ∅r যা রেসালট্যান্ট ফ্লাক্স ডেনসিটি ওয়েভের একটি স্টেটর emf কে প্ররোচিত করে শুধু টার্মিনাল ভোল্টেজের ভারসাম্য বজায় রাখার জন্য এখানে এটি ট্রান্সফরমারের মতো হবে সুতরাং F2 বাসবার থেকে স্টেটরে একটি প্রতিক্রিয়া স্রোত প্রবাহিত করে যাতে প্রতি মেরুতে একটি ∅r ফ্লাক্স যা রেসালট্যান্ট ফ্লাক্স ঘনত্ব তরঙ্গের একটি স্টেটর emf কে টার্মিনাল ভোল্টেজের ভারসাম্য বজায় রাখতে প্ররোচিত করে কারণ এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন স্পষ্টতই ∅r অবশ্যই হতে saas হবে যখন রটার ওপেন সার্কিট করা হয়েছিল এমনকি যখন মেশিনটি লোড করা হয় তখনও এই ∅r বেশি থাকবে বা স্থির থাকবে আসলে ∅r অপারেটিং অবস্থার মোটরের উপর তৈরি লোড থেকে স্থির থাকবে এখন ∅r এবং F2 এর দ্বন্দ্বের ফলস্বরূপ ফ্লাক্স ∅r এবং F2 একে অপরের প্রতি স্থির থাকে রটারকে Fr এর দিকে সরানোর জন্য এটি টর্ক তৈরি করে ইন্ডাকশন মোটর তাই একটি সেল্ফ স্টার্টিং ডিভাইস সুতরাংমধ্যে এই দ্বন্দ্ব ∅r এবং F2 যা একে অপরের প্রতি টর্ক তৈরি করে এবং রটারকে Fr এর দিকে সরানোর প্রবণতা তৈরি করে সুতরাং এই সেই চিত্রটি হল এই ফলের ফ্লাক্স ∅r এবং F2 একে অপরের সাথে যোগাযোগ করবে এবং এটি এই ক্ষেত্রটির দিককে কী বলবে এটি Fr হবে সুতরাং এইভাবে যদি দেখুন এই ∅ রটারটিকেr F2 যা একে অপরের সাথে Fr এর দিকে সরানোর জন্য টর্ক তৈরি করে যদি সেই ইন্ডাকশন মোটর তাই একটি সেল্ফ স্টার্টিং ডিভাইস হয় সুতরাং শর্ট সার্কিট রটারকে এখন ঘোরানোর অনুমতি দেওয়া যাক এখন এটিকে এমনভাবে মুক্ত করুন যাতে রটারটি ঘোরে এখন যদি এটি ঘোরানো হয় তবে এটি স্টেটর ক্ষেত্রের দিকে সঞ্চালিত হয় এবং n এর একটি স্টেশনারি অবস্থার গতি অর্জন করে সুতরাং এটি সেই ns সেই একই সিনক্রোনাস গতির সাথে সেই মেশিনটিকে Fr এর দিকে ঘুরবে কিন্তু এখন রোটর ঘুরছে যে একটি রটার একই দিক বা চৌম্বক ক্ষেত্রের দিকে ঘুরবে সুতরাং স্বাভাবিকভাবেই এটি ঘটবে কারণ রটারটি n গতিতে ঘুরছে যা ns এর চেয়ে কম হয় তাহলে এর মানে হল রটর r এর দিকে ঘুরবে এখন আমরা সেই ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রকে কী বলব তবে এটি কখনই ns হবে না যদি এটি ns হয় তবে n আপেক্ষিক গতি হবে সুতরাং এই ক্ষেত্রে এটি স্টেটর ক্ষেত্রে সঞ্চালিত হয় যা n এর একটি অবিচলিত গতি অর্জন করে স্পষ্টতই n ns এরথেকে কম কারণ n ns হলে স্টেটর ফিল্ড এবং রটার উইন্ডিংয়ের মধ্যে আপেক্ষিক গতি হবে 0 এবং তাই প্ররোচিত emf এবং রটার স্রোত 0 হবে এবং তাই কোন টর্ক তৈরি হয় না অতএব রটারটি এইভাবে সিঙ্ক্রোনাস গতিতে পৌঁছাতে পারে না ns এটি স্লিপ করবে আসলে এটি ইন্ডাকশন মোটরের জন্য এটি হবে রটারটি n এর আপেক্ষিক গতিতে চলছে এখন রটার কন্ডাকটরের সাপেক্ষে স্টেটর ফিল্ড হল ns n কারণ উভয়ই ns এর দিক থেকে একই দিকে চলে যাচ্ছে রটারে প্ররোচিত emf এবং কারেন্টের ফ্রিকোয়েন্সি তাই এটি হবে ns n 120 F2 P অর্থাৎ এই F2 আসলে রোটার ফ্রিকোয়েন্সি এবং এই ns n কে বলতে হবে যে আপেক্ষিক গতি এবং ns n 120 F2 P হবে এখন F2 P ns n 20 হবে এবং এই ns n ns এই অংশটি f এর কারণ ns 120 এখানে 120 f হবে এখানে P দেখানো হয়েছে অতএব P এই 120 fns হয় সুতরাং এটি লিখতে পারি যে এটি হল n ns P 120 হবে সুতরাং এই অংশটি s এবং এই অংশটিকে f P ns না বলে f P ns 120 থেকে লিখুন এই সমীকরণ f এর এখানে রটার ফ্রিকোয়েন্সি F2 s f হয় যখন রটার একটি স্লিপ s এবং s ns n s সহ চলমান থাকে সুতরাং এটিকে রটারের স্লিপ s হল প্রতি ইউনিট গতি এটি সিনক্রোনাস গতির ক্ষেত্রে মাত্রা কম পরিমাণ যা রটার স্টেটর ক্ষেত্রের পিছনে স্লিপ করে সুতরাং ns n ns এটি একটি মাত্রা কম পরিমাণ তাই আমরা স্লিপ s বলি রটার ফ্রিকোয়েন্সি F2 sf কে স্লিপ ফ্রিকোয়েন্সি বলা হয় কিন্তু যখন মেশিনটি সেই tis 1 এ স্থির থাকে কারণ সেই tin 0 এ রটারটি n 0 নড়ছে না তাই সেই সময়ে s স্থির অবস্থায় এক হবে সুতরাং সমীকরণ 2 থেকে সহজেই n 1 s ns লিখতে পারে তাই এটি 3নং সমীকরণ সমীকরণ 1 থেকে এটিও লিখতে পারে যে 120 s f P হল f2 sf সুতরাং এই কারণেই 120 sf P ns n এটি 4নং সমীকরণ হয় যেহেতু রটারটি একই দিকে রটারের সাপেক্ষে n গতিতে এবং রটার ফিল্ডটি ns n এ চলছে রটার ফিল্ডের নেট স্পিড হবে n ns n n s এটি দেখুন যেহেতু রটারটি n গতিতে চলছে এবং রটার ফিল্ডটি ns n এ চলছে একই দিকে রটারের সাপেক্ষে স্টেটর থেকে দেখা রটার ক্ষেত্রের নেট গতি s নয় সুতরাং এই ক্ষেত্রে আবার so তে ফিরে যাচ্ছে এই চিত্রটি এই ডায়াগ্রামে ফিরে যাচ্ছে তাই এই ns n রটারের সাথে সাপেক্ষে এবং এটি যদি n যোগ হয় তাহলে রটার ফিল্ডের যে টর্কের দিকটা দেওয়া আছে সেটা কি হবে আর সেটা হল এই স্কিম্যাটিক ডায়াগ্রাম থেকে চিন্তা করা যে এটা আরও ভালোভাবে বোঝা যাবে এবং একটি জিনিস আছে এই F2 এই কি এই F1 Fr F2 সব কি একে অপরের সাথে সাপেক্ষে স্টেশনারি হবে এখানে ns এর চলমান হয় এবং তাই এই সমস্ত জিনিসগুলি স্টেশনারি হবে কারণ এখানে Fr এবং F2 এর এই সমস্ত জিনিসগুলি স্টেশনারিই থাকবে সুতরাং এখানে তাই রটারের সাপেক্ষে যে অভিমুখে রটার ফিল্ডের নেট স্পিড স্টেটর থেকে দেখা যায় তা ns থাকবে সুতরাং এটি হল স্টেটর ক্ষেত্র যা রটার ক্ষেত্র এবং স্টেটর ক্ষেত্র উভয়ই একটি দ্রুত গতিতে চলছে ns এইভাবে রিয়াকশন ফিল্ড F2 রটারের সর্বদা স্টেটর ক্ষেত্র F1 বা রেজাল্টট্যান্ট ফিল্ড Fr এর সাথে ফ্লাক্স ∅r পোলের দিকে হয় সুতরাং এর অর্থ হল রিয়াকশন ফিল্ড F2 আমরা রটারের রিয়াকশন ফিল্ড এর সাথে সবসময় F1 স্টেশনারি থাকে বা Fr এই সমস্ত জিনিসগুলি স্টেশনারি থাকে সুতরাং এখন ডেল্টা সংযুক্ত স্টেটর এবং স্টার সংযুক্ত রটার সহ একটি তিন ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরের সার্কিট ডায়াগ্রাম এতে দেখানো হয়েছে এটি স্টেটর উইন্ডিং এটি তিন ফেজ সরবরাহ এবং এই রটারটি এই E2 এর প্রবর্তিত ভোল্টেজ আমরা পরে দেখব এবং এই ব্রাশগুলি রয়েছে স্লিপ রিংগুলি শুরুতে রেজিস্ট্যান্সের মাধ্যমে ছোট করা হয় এই এটা করতে টাইম পড়ুন 2130 E2 এর 3rd বছরে 3 ফেজ আবেশ মোটর পরীক্ষা করতে হবে রটার মোটর এর উপর সুতরাং এই ক্ষেত্রে রটার বা রটার উইন্ডিং স্লিপ রিংগুলির সাথে সংযুক্ত থাকে যা শুরুতে বাহ্যিক রেজিস্ট্যান্সের মাধ্যমে ছোট হয় রেজিস্ট্যান্সগুলি কেটে ফেলা হয় কারণ মোটরটির সম্পূর্ণ গতি অর্জন এখানে দেখানো হয়নি সুতরাং এই স্কুইরেল কেজ মোটরের রটারটি সেখানে স্থায়ীভাবে ছোট বার ছিল তাই এটিকে সার্কিট দৃষ্টিকোণ থেকে প্রতিস্থাপন করা যেতে পারে একটি সমতুল্য উন্ড রটার এ এই ক্ষেত্রে স্কুইরেল কেজ মোটরের ক্ষেত্রে এই সমস্ত জিনিস নেই কারণ রটার নিজেই ছোট হয় সুতরাং সমীকরণ 2 থেকে আমরা slip ns n ns লিখতে পারি এটি ns n কে বলা হয় স্লিপ স্পীড এবং এই সিনক্রোনাস স্পীড কখনও কখনও যদি এটি সংখ্যাসূচক হয় যদি এটি আমাদের স্লিপ গতি হয় তবে আমরা E2 পার্থক্য নেব ns n এর এটি মোটরের জন্য সর্বদা ধনাত্মক হবে এবং সেইজন্য s 1 n ns বলুন এটি হল সমীকরণ 5 এখন স্পষ্টতই n 0 এর জন্য যে আমার রটার স্টেশনারী হয় অর্থাৎ s 1 হবে যেটি স্থির রটারের জন্য এবং n এর জন্য s 0 এর সমান এখানে s সিঙ্ক্রোনাস গতিতে চলমান রটারের জন্য ঘটে স্লাইড সময় পড়ুন 2258 সুতরাং সমীকরণ 1 থেকে কারেন্ট ইনডিউসড রোটরের ফ্রিকোয়েন্সি হল স্যাস F2 sf এটা আমরা দেখেছি রটারে আবেশিত কারেন্টের ফ্রিকোয়েন্সি হল F2 sf ইন্ডাকশন মোটরের স্বাভাবিক পূর্ণ লোড স্লিপ 2 থেকে 8 পর্যন্ত হয় সুতরাং রটার কারেন্টের ফ্রিকোয়েন্সি 1 থেকে 4 হার্জের মতো কম হয় যদি এটি 2 হয় এবং স্লিপ 2 হয় তাহলে f 50 হার্টজ তাই এটিকে F2 1 হার্টজ বলা হবে না কারণ 02 50 হয় সুতরাং এখন প্রতি ফেজ প্রতি স্টেটর emf দেওয়া হয়েছে E1 pi root 2 হয় এখন ট্রান্সফরমার এর ক্ষেত্রে Kw1 N ∅1 f ∅r হবে সুতরাং Kw1 হল উইন্ডিং ফ্যাক্টর ইন্ডাকশন মেশিন 3য় বর্ষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা পরেও আবার পাবো এবং এটি হল N ফেজ 1 অর্থাৎ Nfh 1 যেটি হল স্টেটর সাইড আসলে টার্ন সংখ্যা Nph 1 এবং f ফ্রিকোয়েন্সি এবং ∅r হল প্রতি পোলে ফ্লাক্স সুতরাং প্রতি ফেজ রটার emf এর জন্য s 1 এ স্ট্যান্ডস্টিল রটার দেওয়া হয় যখন s 1 রটার স্ট্যান্ডে থাকে তখন emf হবে pi √2 Kw2 Nph 2 f ∅r ট্রান্সফরমার এ phi √2 গুন করলে এটা হয়ে যাবে 444 এবং এখানে Kw2 কে রটারের উইন্ডিং ফ্যাক্টরও বলে এখানে এটি প্রাইমারি সাইড এবং এটি সেকেন্ডারি সাইড হয় সুতরাং E1 স্টেটর আবেশিত emf প্রতি ফেজ E2 রটার আবেশিত emf প্রতি ফেজ Kw1 হল স্টেটর উইন্ডিং ফ্যাক্টর এবং Kw2 রটার উইন্ডিং ফ্যাক্টর Nph1 স্টেটর এর প্রতি ফেজ এ Nph2 রটার টার্ন থাকে এবং ∅r রেজাল্টট্যান্ট প্রতি মেরু এয়ার গ্যাপ ফ্লাক্স এখন যেকোন স্লিপে রটার ফ্রিকোয়েন্সি sf হয় তাই রটার ইনডিউসড emf SE2 হয় রটার ফ্রিকোয়েন্সি এখন F2 sf হয় তাই রটার এ আবেশিত emf আসলে এটি হবে SE2 সুতরাং যদি এটি স্লিপ হয় তবে এটিতে একটি হয় E2 থাকবে কিন্তু যখন সেই রটারটি চলছে তখন এটিতে স্লিপ থাকে তাই এটি SE2 হবে সুতরাং রটার বর্তনী ইম্পিডেন্স হবে Z2 r2 JX2 যখন এটি স্থির থাকে তখন স্লিপ 1 হয় পড়ুন স্লাইড সময় 2530 এখন যখন X2 লিকেজ রিয়্যাক্ট্যান্স রটার এর এ স্থির থাকুন এটি হল রটার ফ্রিকোয়েন্সি ti এর স্টেটর ফ্রিকোয়েন্সি তাই এটি f হবে এখন যখন রটারটি স্লিপ s চলমান থাকে সেই ti এর ফ্রিকোয়েন্সি sf পরিবর্তন হচ্ছে তাই এটির ইম্পিডেন্স পরিবর্তন ঘটে r2 jX2 হয় কারণ ফ্রিকোয়েন্সি sf হবে যেখানে সাধারণ x L ω হয় Ω 2 pi f তাই 2 pi fω r2 pi f এই Lω L লিখুন সুতরাং রটার ফ্রিকোয়েন্সি f এর পরিবর্তে এটি coF2 এবং F2 L এখানে sf হবে সুতরাং এটিকে 2 pi fs কে s x হবে সুতরাং এই কারণে রটার ফ্রিকোয়েন্সি এর এখানে ইম্পিডেন্স হবে r2 js X 2 এখানে r2 হল রেজিস্ট্যান্স তবে এই রিয়্যাক্ট্যান্সটি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে সুতরাং তাই দেখা যায় যে রটার কারেন্টের এর ফ্রিকোয়েন্সি এর জন্য emf আবেশিত হয় এবং রিয়্যাক্ট্যান্স এবং এই সবই স্লিপের সরাসরি অনুপাতে পরিবর্তিত হয় কারণ যখন একটি রোটার ঘূর্ণায়মান হয় তখন এটি একটি emf আবেশিত করে যা কারেন্টের সাথে রিয়্যাক্ট্যান্স এর পরিবর্তন ঘটে কারণ এটি হল f কারণ সাধারণভাবে আমরা জানি Lw হয় কিন্তু রটারের ক্ষেত্রে এটি হবে F2 হল ফ্রিকোয়েন্সি F2 sf তাই তাই এখানে s আছে রেফার স্লাইড টাইম 2705 এখন এই চিত্রটি 6 স্লিপে রটার সার্কিট দেখায় এটি রোটার সার্কিট বলে ভোল্টেজ আবেশিত হয় রটার নিজেই একটি শর্ট সার্কিট তাই এটি r2 রেজিস্ট্যান্স এবং s X 2 এটিকে একটি পরিবর্তনশীল চিহ্ন হিসাবে বলা হয় এবং এটি কারেন্ট I2 তাই এই ক্ষেত্রে রটারটি শর্ট সার্কিট হয় তাই এটি ক্লোজড প্যাথ হয় এখন সার্কিটের ফেজ কোণ 2 tan inverse s X 2 r2 হবে তাই এই 2 এটি ল্যাগিং হয় এখন এছাড়াও E1 E2 এই এক্সপ্রেশনটি এখানে Kw1 Nph1 Kw2 Nph 2 হবে অর্থাৎ এটি N1N2 হয় সুতরাং N1 Kw1 Nph1 N2 Kw2 Nph 2 হবে সুতরাং এই ক্ষেত্রে যেখানে N1 N2 কার্যকরী স্টেটর এবং রটার প্রতি ফেজে ঘুরবে সুতরাং আমরা একটি ট্রান্সফরমারের মতো তৈরি করছি আমরা এটি তৈরি করছি এখন সার্কিট মডেল গুলি পরবর্তীতে আরো উন্নত হবে সুতরাং সার্কিট মডেল সাস একটি ট্রান্সফরমার বলে E1 E2 a দেওয়া হয়েছে N1 N2 এবং কারেন্ট I2 2 1 a হয় এখন ট্রান্সফরমার এর ক্ষেত্রে E2 রোটার emf হয় সুতরাং 2 নম্বর যেমন একটি ট্রান্সফরমারে স্টেটর কারেন্টের ম্যাগনেটাইজিং কারেন্ট উপাদানটি স্টেটর এ আবেশিত emf E1 এখানে 90o সাস থেকে পিছিয়ে যায় ইন্ডাকশন নম্বর 3 শুধুমাত্র একটি ট্রান্সফরমার নয় যা ভোল্টেজ এবং কারেন্ট স্তর পরিবর্তন করে এটি বাস্তবে একটি সাধারণ ট্রান্সফরমারের মতো আচরণ করে যেখানে ফ্রিকোয়েন্সিটিও স্লিপের অনুপাতে রূপান্তরিত হয় যেমন রটার প্ররোচিত emf হল SE2 এবং রটার রিয়্যাক্ট্যান্স হল SX2 তাই এইগুলি নির্দিষ্ট জিনিস হয় এখন ট্রান্সফরমারের মতো সমতুল্য সার্কিট কখন পাওয়া যাবে এর মূল ক্ষতির উপাদানটি অবহেলিত থাকে এটি স্টেটর সাইড এবং ট্রান্সফরমার প্রাইমারি সাইড হিসাবে r 1 x 1 কারেন্ট I1 হয় এটি I2 এবং এই কারেন্ট হল I2 I1 m I2 হবে এবং এটি একটি আদর্শ ভোল্টেজ হয় এখন আমরা একটি আদর্শ ট্রান্সফরমার তৈরি করি যা এই ভোল্টেজ E1 কে এই সাইড ফ্রিকোয়েন্সি f মার্ক দেওয়া হয় এবং Pm দেখব এটি প্রতি ফেজ একটি যান্ত্রিক শক্তি আউটপুট ভাগ 3 হয় এটি আমরা পরে দেখব এবং এটি হল চিত্র 7a এবং এটি হল রটার সার্কিটের ফ্রিকোয়েন্সি হল F2 sf এবং একটি রটার সার্কিটের ভোল্টেজ আবেশিত হয় এখন SE2 এটি r2 SX2 এবং এটি কারেন্ট I2 হয় সুতরাং পরেরটি হল এটি প্রথম সার্কিট পরেরটি এবং রটারটি n এর গতিতে ঘুরছে এখানে এটি n এইভাবে দেওয়া হয়েছে এখন পরবর্তীটি হল এই ডেরিভেশনটি পরে এর পরের একটি এই দিকটি বাম হাতের পাশে থাকবে যেমন এটি হল এটি ফ্রিকোয়েন্সি F2 অর্থাৎ F2 sf হয় এখন এটি হল রোটর সার্কিট এটি E1 এই অংশটি হবে SE2 SE1 এখানে এটির অনুপাত হল a 1 n অর্থাৎ a n 1 n 2 হয় সুতরাং এখানে এটির অনুপাত দেওয়া হয়েছে a থেকে 1 তাই এখন এই ক্ষেত্রে এটি হল 1 এবং এই সমস্ত জিনিসগুলি রূপান্তরিত করে এই ট্রান্সফরমেশনটি পরে দেখানো হয়েছে যেভাবে ট্রান্সফরমারটি প্রায় একই রকম হবে সেখানে r2 বর্গ r2 s X 2 হবে অর্থাৎ s একটি বর্গ X 2 এবং এখানে কারেন্ট হবে I2 এখন এখানে যদি I2 I2 2 1a হয় সুতরাং এই দিকটি রূপান্তর করলে এটি beco1 থেকে 1 হবে এটি becoI2 I2a হবে এবং এই saE2হবে a 2 এবং SE1 এটি 1 হবে ডেরিভেশন মানে ডেরিভেশন ছাড়াও এটা একটু কঠিন হয় কিন্তু ডেরিভেশন পরে আছে এখন পরবর্তী এই হাতের দিকটি এই জিনিসটিকে ভাগ করুন এই সমস্ত প্যারামিটার ভাগ s হয় সুতরাং co2 ডেরাইভেশন হবে তখন এই অঙ্কটি co2 হবে না সুতরাং যা করছি সেই ডিভাইড এই সব জিনিস s হবে এই E1এই X2 হবে এখানে X2 X2 হয় এবং যদি এইটিকে ভাগ করি তাহলে তা হবে r2s সুতরাং এটি X 2 r2 S হবে এবং এটি E1 বলে এখানে 1 থেকে 1 দেখানো হয়নি সুতরাং এটি ফ্রিকোয়েন্সি f এবং সবকিছু এই দিকের পরিপ্রেক্ষিতে তৈরি হয় সুতরাং এখন এই সবকিছু s দিয়ে ভাগ হবে সুতরাং এখানে এটা সমতুল্য সার্কিট এর জন্য F2 sf হয় এখন এটি f ফ্রিকোয়েন্সি এর জন্য E1 হয়েছে এখন এর পরেরটা কি করবে এই যেমন E1 এর মত ট্রান্সফরমার এই দুটি জিনিস এই দিকে নিয়ে আসবে রেফার স্লাইড টাইম 3235 সুতরাং যদি আনতে হয় তাহলে এটি X2 এবং এটি r2 হয় এবং সার্কিট দুটি বন্ধ থাকে সুতরাং এটি ইন্ডাকশন মেশিনের সমতুল্য সার্কিট হয় তবে এখানে rc দেখানো হয়নি আমরা এটি দেখাব সুতরাং এটি ইন্ডাকশন মেশিনের সমতুল্য সার্কিট সুতরাং এখন যদি এখানে ট্রান্সফরমারের মত কোর লস উপাদান থাকত তাহলে এই শাখার কারেন্ট একই হত এখন এখানে ইন্ডাকশন মোটরের সমতুল্য সার্কিটের বিকাশ ঘটবে ইন্ডাকশন মোটরের সার্কিট মডেলটি এখন প্রতি ফেজের ভিত্তিতে আঁকা যেতে পারে যেমন চিত্র 7 এ দেখানো হয়েছে সুতরাং এই ডেরিভেশনটি দেখুন I2 SE2 r2 j SX2 হয় এটি এর রটার সার্কিট ডায়াগ্রাম হয় সেই প্রথম একটি চিত্র 7a তে এটি দেখানো হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে এটির লব এবং হর a দিয়ে গুন হবে সুতরাং Sa E2 ভাগ ar2 jsa X 2 হবে সুতরাং এটি I2 a I2 তাই SE2 a² r2 jsa² X2 হয় অর্থাৎ এটি Z2 a² r2 jsa² X2 হবে অতএব Z2 r2 j SX 2 এখানে r2 এবং X 2 এর মান দেওয়া আছে অর্থাৎ আমরা এই সার্কিটে গিয়ে এগুলি তৈরি করেছি সুতরাং এই কারণেই এই SE1 হয় সুতরাং এই ইন্ডাকশন মেশিন এর সাস ট্রান্সফরমার নিউমেরিকাল এর জন্য আমরা এটি করেছি অর্থাৎ এখানে SE1 ভাগ r2 j SX 2 হবে অতএব I2 E1 r2 j X2 হবে অর্থাৎ সবকিছুই স্টেটর সাইডে রূপান্তরিত হয় সুতরাং এই সহজ কৌশলটি রটার সার্কিটে উল্লেখ করা হয়েছে এটি স্টেটর ফ্রিকোয়েন্সিতে রটার সার্কিটকে বোঝায় কারণ সেই সময়ে এই সার্কিটটিকে স্টেটর ফ্রিকোয়েন্সি বলা হয় কারণ এই সার্কিটটি এখানে এখন ফ্রিকোয়েন্সি f সেখানেও ফ্রিকোয়েন্সি f ছিল এখানে এটি sf ছিল এখানে এটি sf হয় তবে এটিকে s দিয়ে ভাগ করতে হবে সুতরাং এটির এই পার্শ্বে ফ্রিকোয়েন্সি f হবে সুতরাং এই I2 এর এখানে স্টেটর ফ্রিকোয়েন্সির মাধ্যমে রটার সার্কিটকে বোঝায় এখন যদি এই r2 কে এই r এর থেকে আলাদা করা হয় r2 s এর মাধ্যমে তাহলে রটার কপার লসকে আলাদা সত্তা হিসাবে প্রতিস্থাপন করার জন্য সার্কিট মডেলটি চিত্র 8a এ দেখানো হয়েছে যেখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ম্যাকানিকাল আউটপুট রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই রেজিস্ট্যান্স r2 s হবে কিন্তু স্টাটার যাকে একটি রোধ বলা হয় মূলত r2 হয় অতএব এটি r2 এর মানে লেখা যাবে অর্থাৎ এটি r21s 1 হবে সুতরাং মূলত R2 ছোটো r2 X2 ছোট x2 R 1 ছোট r 1 X 1 বড়ো X m ছোট xm ইত্যাদি মান গুলি লেখা হয় এটি কারেন্ট I0 একইভাবে Ri এবং ri ইত্যাদি ও ব্যবহার করা হয় সুতরাং এই রটার সার্কিট এবং এই অংশটি পৃথক করা হয় এটি আসলে রটার রিয়্যাক্ট্যান্স এবং এটি রেজিস্ট্যান্স এবং বাকি এই অংশ গুলি যাই হোক না কেন আসলে মেকানিক্যাল পাওয়ার আউটপুট কারণ এখানে r2 s আছে s পরিবর্তনশীল তাই এটি স্লিপ হয় r2 1s এই মেকানিক্যাল পাওয়ার আউটপুট এটি মোট 1 হয় এই সার্কিটটি আসলে r2 s হয় আবার এই R2 s বলে দুটি জিনিস তৈরি করা যায় r2 এর এখানে 1 s 1 হবে যেখানে r2 r2 লেখা যায় তাই এই অংশটি এখানে সার্কিটে দেখানো হয়েছে সুতরাং এই অংশটি আসলে রটারের রেজিস্ট্যান্সকে পৃথক করে সুতরাং এই কারণেই এই সার্কিটটি আসলে মেকানিক্যাল আউটপুট দেয় সুতরাং এর অনেক অর্থ আছে এটি এই চিত্র 8a দেখানো হয়েছে এটি মূলত কিছুই নয় যদি এই দুটি যোগ করা হয় তবে এটি r2 s হবে সুতরাং বিকল্পভাবে এই জিনিসটির সার্কিট মডেলটি এভাবে ব্যবহার করা যেতে পারে মানে যদি অবহেলা করা হয় এই উপাদানটি Ri কম্পোনেন্ট হয় সুতরাং এখানে r2 X 2 r2 ইত্যাদি দের ব্যবহার করা হয়েছে আসলে এটি এখানে এই r2 আসলে মুদ্রণ ভুল আছে সুতরাং এটি হল r2 এবং এই কোর লসটি বিয়োগ করতে হবে মানে এখানে যা কিছু ছিল তা সমস্ত কোর লস হবে কিন্তু এই r2 s এখানে কোর লস আলফা বিয়োগ করতে হবে সুতরাং আরেকটি জিনিস হল যে এই আয়রন লস এর কারনে রেজিস্ট্যান্স এর মধ্যে সংশ্লিষ্ট তারটির ক্ষেত্রে Ri বাদ দেওয়া হয়েছে এবং এই লসটি মোট ম্যাকানিকাল আউটপুট এর থেকে বিয়োগ করা হবে যা পাওয়ার অ্যাবসরবড r2 1 s - 1 হয় এখন এই নির্দিষ্ট অ্যাপ্রক্সিমেশন এর একটি ইন্ডাকশন মেশিনে স্লিপের নর্মাল রেঞ্জ এ বেশ গ্রহণযোগ্য একটি অ্যাপ্রক্সিমেশন হয় এটি লক্ষ করা যেতে পারে যে পাওয়ার ডিসিপিয়েটেড r2 1 s 1 এর মধ্যে কোর লস এর মান চিত্র 8b এ দেওয়া হয়েছে যা নেট ম্যাকানিকাল পাওয়ার আউটপুট এর জন্য এটি থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ এটি নিউমেরিকাল ভাবে দেখানো হয়েছে অর্থাৎ নেট মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাওয়ার এর জন্য উইন্ডেজ এবং ফ্রিকশান লস বিয়োগ করতে হবে উইন্ডেজ এবং ফ্রিকশন লস দুটি আমরা কখনও কখনও বলে থাকি রোটেশনাল লস হয় এটি এর কয়েক শতাংশ হয় কোর লস উইন্ডেজ এবং ফ্রিকশন লস একসাথে রোটেশানাল লস হিসাবে লাম্পড করা হয় কারণ এই উভয় ক্ষয় মোটর চালানোর সময় ঘটে সুতরাং একটি ইন্ডাকশন মোটরের রোটেশানাল লস এর মান সুবস্টেনসিয়ালি ধ্রুবক হয় এখন কনস্ট্যান্ট অ্যাপ্লায়েড ভোল্টেজ এবং মোটরের গতি নো লোড থেকে ফুল লোডে এ খুব কম পরিবর্তিত হয় একমাত্র নিউমেরিকাল সমাধানের জন্য নেট মেকানিক্যাল পাওয়ার শ্যাফ্ট পাওয়ার হয় এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আরেকটি জিনিস হল অ্যাপ্রক্সিমেট সার্কিট মডেল যা এখানে দেখানো হয়েছে তার মানে এই সব জিনিস এই ব্রাঞ্চটি এখানে শুধু আরেকটি রেফার টাইম 4039 একত্রিত করেছে কিন্তু এই ধরনের বিশ্লেষণ ভুল ফলাফল দেবে কারণ একটি ট্রান্সফরমারের মতো এটি আসলে খুব ছোট হয় কিন্তু ইন্ডাকশন মোটরে এটি 30 থেকে 50 হতে পারে এই I0 সুতরাং এই ধরণের গণনা যদি সহজ এবং সাধারণের জন্য করা হয় তবে এই সাধারণ সার্কিটের ফলাফলটি সঠিক হবে না কারণ এই I0 ইন্ডাকশন মেশিনের জন্য খুব বেশি হবে এটি 30 থেকে 50 হবে সুতরাং এই অ্যাপ্রক্সিমেশান এ যা যা বলা হয়েছে সব কিছু এখানে লেখা আছে সুতরাং আরও প্রাথমিক লিকেজ রিঅ্যাক্ট্যান্সটিও ট্রান্সফরমারের তুলনায় ইন্ডাকশন মোটরে উচ্চতর হয় আর তাই প্রাথমিক রিঅ্যাক্ট্যান্স এ ভোল্টেজ ড্রপকে উপেক্ষা করা সম্ভব নয় সুতরাং ইন্ডাকশন মেশিনকে নিউমেরিকাল সমাধান করার সময় বিবেচনা করতে হবে যে এটি সঠিক মডেল হয় তাই এই মডেলটিতে যথেষ্ট ভুল থাকে এবং এই ম্যাগনেটাইজিং শান্ট ব্রাঞ্চ কারেন্ট I0 থেকে প্রায় 90 ডিগ্রি পিছিয়ে থাকে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটিতে মোটরটি ফুল লোড থেকে প্রায় 08 গুন হালকা লোডে কাজ করে এখানে I2 মেশিন পাওয়ার ফ্যাক্টর থেকে অনেক কম হয় চৌম্বকীয় সার্কিটে এয়ার গ্যাপ থাকার কারণে এটি ইন্ডাকশন মোটরের একটি সহজাত সমস্যা এবং এখানে এক্সাইটেশন কারেন্ট মেইন থেকে স্টেটর এর দিকে টানা হয়